ফার্স্ট অর্ডার সার্কিটসকোন্তিনুএড সুতরাং আমরা আরেকটি সমস্যা নেব তাই আপনি অনেক জানেন এই ক্ষেত্রে এখন আমরা আপনার আরসি সার্কিট দেখে আমাদের আরএল সার্কিট দেখতে হবে তাই না এবং যখন একবার ডিসি অংশ শেষ হয়ে যাবে আপনি যাকে সিঙ্গেল ফেজ এসি সার্কিট বলবেন আমরা তার জন্য যাব আর আপনি যাকে রেজোন্যান্স বলেন তখন সেটা আপনার সর্বাধিক পাওয়ার ট্রান্সফার হবে AC সার্কিটে তারপরে আপনার 3 ফেজ সার্কিট তারপর চৌম্বকীয় সার্কিট তারপর 3 টি জিনিস আছে দীর্ঘ পথে যেতে হবে সুতরাং ডিসি ক্ষণস্থায়ী এবং অন্যান্য অংশের জন্য কিন্তু এসি সার্কিটের জন্য আমরা খুব কম সমাধান করব কারণ জটিল সংখ্যা জড়িত থাকবে সুতরাং যাই হোক পরবর্তী সমস্যায় আসুন তাই আমি আশা করি আপনি এটি বুঝতে পারছেন সুতরাং এটি আসলে আপনাকে এই সার্কিটের জন্য খুঁজে বের করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি এই ডায়াগ্রামে আছেন আপনাকে খুঁজে বের করতে হবে VCt সুইচ টি বন্ধ হওয়ার পরে VCt নির্ধারণ করুন সুতরাং সুইচটি বন্ধ করা হয় এবং VC 0 এর প্রাথমিক মান 3 volt দেওয়া হয় VC 0 3 volt এটা দেওয়া হয় এখন সুইচটি বন্ধ যার অর্থ সুইচটি বন্ধ তাই যদি সুইচটি বন্ধ থাকে এবং VCt খুঁজে বের করতে আমাদের সময় দেখুন 0114 সুতরাং VC 0 এর প্রাথমিক ভ্যালু জানা যায় আপনি যাকে VC ∞ বলেন তা কেবল সেখানে খুঁজে বের করতে হবে সুতরাং সুইচটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে তাই আপনি এটিকে দীর্ঘ সময় পরে এটিকে বলেন এই ক্যাপাসিটার টি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে সুতরাং তার মানে আমি যদি একবার এই ভাবে সার্কিট তৈরি করি এটি এমন কিছু হবে আমি আশা করি এটি আপনার কাছে বোধগম্য এটি 8 volt এবং এটি 8 volt এবং এটি 1 kilo Ω এটি kilo Ω 1 kilo Ω এবং ক্যাপাসিটার টি এখানে কোথাও সংযুক্ত এটি ওপেন ক্যাপাসিটার ওপেন এবং তারপরে 1 3য় kilo এবং এটি ওপেন এবং এটি voltage VC বলুন তবে এটি ওপেন তার মানে কারেন্ট এইভাবে প্রবাহিত হবে কারণ অবিচলিত অবস্থায় t প্রতিঝোঁক ∞ ক্যাপাসিটার আমি বলতে চাইছি স্যুইচ সাধারণভাবে সুতরাং যখন সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে তখন আপনাকে খুঁজে বের করতে হবে কারেন্ট এবং তারপরে আপনাকে ক্যাপাসিটার জুড়ে ভোল্টেজ টি কী তা খুঁজে বের করতে হবে সুতরাং যদি তা হয় তো তারপর প্রথমে যদি এটি কারেন্ট হয় তাহলে আমি বলতে পারি যে i ∞ কারণ ক্যাপাসিটার যাকে আপনি সুইচ বলেন দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সুতরাং এটি 8 volt 8 volt হল kilo Ω এটা kilo Ω তাই আমি এই ভাবে লিখব 1 1 দ্বারা 3 কারণ এটি kilo Ω সুতরাং এটি মিলিঅ্যাম্পিয়ার হবে এটা হবে মিলিঅ্যাম্পিয়ার তাই এটি 8 দ্বারা 1 1 তো তার মানে এটা আসলে 8 গুণ 3 দ্বারা 4 এটা হল 6 মিলিঅ্যাম্পিয়ার সুতরাং তার মানে আপনি তখন VC ∞ জা বলেন তো আমি এটি আপনার জন্য এখানে তৈরি করছি আমি এটিতে লিখছি VC ∞ এটি হবে i ∞ এবং এই ক্যাপাসিটার আর আপনি যাকে বলেন তা হল এই এক তৃতীয়াংশ kilo Ω রেসিস্ট্যান্স যেটা ক্যাপাসিটার জুড়ে সংযুক্ত হবে সুতরাং VC ∞ হবে i ∞ যেটা 6 মিলিঅ্যাম্পিয়ার আর এটি এক তৃতীয় kilo Ω সুতরাং এটি volt তো বেসিক্যালি এটি 2 volt সুতরাংVC ∞ হবে 2 volt 3 6 2 volt কারণ এটি 6 মিলিঅ্যাম্পিয়ার এবং এটি kilo Ω তাই এটি 2 volt সুতরাং VC ∞ 2 volt তো আসুন আমরা দেখি এবং সময় ধ্রুবক আরও একটি জিনিস হল সময় ধ্রুবক ও রয়েছে সময় ধ্রুবকটি বন্ধ এবং আপনাকে কেবল এই পয়েন্ট থেকে RThevenin খুঁজে বের করতে হবে কেবল এই পয়েন্ট এ কারণ ক্যাপাসিটার একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করছে এবং এইভাবে RThevenin পাচ্ছে এই voltage উৎসটি সংক্ষিপ্ত হবে সুতরাং আপনি পাবেন RThevenin 1 গুণ 1 দ্বারা 3 তারপরে এই 1 kilo Ω এবং 1 3য় kilo Ω সমান্তরাল কারণ এগুলি এই পয়েন্ট থেকে কেবল মাত্র 1 1 দ্বারা 3 বিভক্ত খুঁজে বের করছে সুতরাং এটি 1 দ্বারা 3 বিভক্ত 4 দ্বারা 3 সুতরাং এটি হল RThevenin 1 দ্বারা 4 kilo Ω এবং ক্যাপাসিটারটি 2 মাইক্রোফ্যারাড তো সময় ধ্রুবক tau C R RThevenin C RThevenin সুতরাং এটি 2 মাইক্রোফারাড তার মানে 2 গুণ 10 এর পাওয়ার 6 তারপর এটি 1 দ্বারা 4 kilo Ω এর সাথে গুণ কোরা হয় সুতরাং 1 দ্বারা 4 গুণ 10 এর পাওয়ার 3 যা আসছে তা পরে দেখানো হয় তো আমাকে এটি পরিষ্কার করতে দিন তো তার মানে এটা সার্কিট আমি আপনাকে যেভাবে বলেছি তা আমি বলতে চাইছি সুতরাং RThevenin 1 দ্বারা 4 kilo Ω আমি আপনাকে বলেছিলাম কিভাবে এটি গণনা করতে হয় সব কিছু এখানে আছে CRThevenin আমি মাত্র আপনাকে বলেছি এটি 1 এর অর্ধেক গুণ 10 এর পাওয়ার 3 সেকেন্ড হবে এবং VC ∞ আপনার জন্য ও গণনা করা হয়েছে এটি 2 volt যা গণনা করা হয়েছে আমি আপনার জন্য গণনা করেছি তো সুতরাং এগুলি এই স্ট্যান্ডার্ড ফর্মুলা ব্যবহার করে যা VCt বরং সাধারণীকরণ করে VCtVC ∞ VC 0 VC ∞ e এর পাওয়ার t দ্বারা tau সুতরাং VC ∞ হল 2 volt VC 0 3 VC ∞ 2 এবং e পাওয়ার 2000 t tau বিকল্প করে এবং আপনি পাবেন e পাওয়ার 2000 t সুতরাং VCt হবে 2 e পাওয়ার 2000 t volt এবং t বড় হবে 0 থেকে সুতরাং এটাই উত্তর তো পরবর্তী হবে সার্কিট আমি আপনাকে ডায়াগ্রাম 46 এ প্রদর্শিত সার্কিটের স্যুইচটি দেখাব দীর্ঘ সময় ধরে A অবস্থানে রয়েছে সুতরাং এই সার্কিটটি একটি দীর্ঘ সময় ধরে t 0 অবস্থান এ ছিল সুইচটি তাত্ক্ষণিকভাবে B অবস্থানে চলে যায় VCt V 0 t i 0 t অংশ B তে নির্ধারিত হয় টোটাল এনার্জি 60 kilo Ω রেজিস্টর মধ্যে বিলুপ্ত তো সুইচ A এই সুইচটি দীর্ঘ সময় ধরে A অবস্থানে ছিল এর পরে এটি t 0 তে চলে যায় এটি A থেকে B তে চলে যায় সুতরাং আপনাকে VCt V 0 t i 0 t খুঁজে বের করতে হবে সুতরাং এটি VCt এটি voltage জুড়ে ক্যাপাসিটার হল i 0 t এবং এই ভোল্টেজটি জুড়ে 2 40 kilo Ω রেজিস্টর হল V 0 t সুতরাং এই সমস্ত জিনিসগুলি আপনাকে VCt V 0 t i 0 t পেতে হবে এখন এই অবস্থানে সুইচটি দীর্ঘ সময় ধরে ছিল সুইচ দীর্ঘ সময় ধরে একটি অবস্থানে রয়েছে ক্যাপাসিটারটি দীর্ঘ অবস্থানে থাকায় ওপেন সার্কুয়াইটেড DC ছিল সুতরাং এখানকার ক্যাপাসিটারটি ওপেন ছিল আমি বলতে চাইছি বাম দিকে এই অংশের জন্য স্টেডি স্টেট তো ক্যাপাসিটারটি ওপেন সার্কিট করা হয়েছিল সুতরাং স্বাভাবিকভাবে VC 0 100 volt নিন VC 0 কারণ যখন সুইচটি অবস্থান A থেকে B তে চলে যায় তখন একটি ক্যাপাসিটারের মাধ্যমে voltageটি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না সুতরাং VC 0 100 volt হবে কারণ সুইচটি দীর্ঘ সময় ধরে A অবস্থানে ছিল তার মানে ক্যাপাসিটার একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করছে তাই সরাসরি VC 0 0 100 volt হবে তো এটি বারবার বোলবোনা এটা আপনার কাছে বোধগম্য এখন t 0 এ সুইচ A থেকে B তে চলে যায় তার মানে আসলে সুইচটি A থেকে B তে চলে যায় এবং এটি সার্কিট যেখানে 32 kilo Ω এবং 240 এবং 60 kilo Ω সমান্তরাল এখন তাদের সমতুল্য সার্কিট আপনার RThevenin হবে যেটা 32 240 গুণ 60 দ্বারা 240 60 যা আসছে তা হবে গিয়ে 80 kilo Ω এবং ক্যাপাসিটার হল 0 এটি 5 মাইক্রোফারাড সুতরাং tau C গুণ RThevenin তো এটি 004 সেকেন্ড এখন লক্ষ্য করবেন যে ডায়াগ্রামে বলা হয়েছে যদি DC voltage সোর্স উপস্থিত থাকে এই ডায়াগ্রামে আপনি যদি এটি দেখেন এটি মূলত সোর্স মুক্ত সার্কিট কোন সোর্স নেই কারণ আপনি যদি এটি দেখেন এই ক্যাপাসিটারটি 100 ভোল্টে চার্জড রয়েছে এবং t টেন্ডস টু ∞ হবে যে সমস্ত এনার্জি রেজিস্টরটিতে বিলুপ্ত হবে সুতরাং এটি মূলত একটি সোর্স মুক্ত সার্কিট তার মানে VC ∞ 0 হবে কারণ সার্কিটে কোনও সোর্স নেই এটি কেবল একটি ক্যাপাসিটার প্রাথমিকভাবে এটি 100 volt চার্জ করা হয়েছিল সুতরাং এই কারণেই আপনি বোলেন যে কোনও DC voltage সোর্স উপস্থিত নেই তো VC ∞ হবে 0 কারণ ক্যাপাসিটারের সঞ্চিত এনার্জি রেজিস্টরটিতে বিলুপ্ত হবে এই সার্কিটটি একটি সোর্স মুক্ত সার্কিটের মতো কিছু সুতরাং এই ক্ষেত্রে VC ∞ 0 হবে তো এখন জানুন যে সাধারণ সূত্র টি বলে VCt VC ∞ VC 0 VC ∞ e পাওয়ার t দ্বারা tau সুতরাং VCt VC ∞ হবে 0 সুতরাং তার মানে VC এবং VC 0 100 তোVCt হবে 100 e পাওয়ার 25 t volt t 0 থেকে বেশি এখন আপনি যদি সেই V 0 t তে আসেন তবে শেটা হবে VCt দ্বারা 80 গুণ এই জিনিসটা এখন আপনি যদি VCt সার্কিটে আসেন এখন VCt পরিচিত আপনাকে V 0 t খুঁজে বের করতে হবে এখন প্রশ্ন হল যখন এটি জানার চেষ্টা করা হয় এটি দেখুন V 0 t VCt থেকে 80 গুণ 40 লিখেছেন সুতরাং VCt V 0 t VCt থেকে 80 গুণ 40 সুতরাং আপনি যদি এই একটি সার্কিটটি দেখেন তো এই দুটি সমান্তরাল 240 গুণ 60 এবং এটি 32 তাই RThevenin হয়ে উঠছে 32 এই একটি 80 kilo Ω তবে এটাই মোট ধরে রাখুন এটি আসলে 32 48 সুতরাং এটি 48 এবং এটি 32 মোট 80 kilo Ω সুতরাং আপনি যদি এটি দেখেন তবে আমাকে এটি পরিষ্কার করতে দিন এখন আপনি যদি এই অংশটি দেখেন V 0 t এটি VCt দ্বারা 80 গুণ 48 তোহ এটি 60 e পাওয়ার 5 t হবে এই অংশটি সম্পর্কে আমি আপনাকে কিছুটা বলেছিলাম সুতরাং t 0 এর চেয়ে বড় হবে এবং i t i 0 t হবে V 0 t 60 র উপর সুতরাং i 0 t এটা হল যদি আপনি আসল সার্কিটে আশেন এই হল i 0 t এটি 60 এবং যখন সার্কিট বন্ধ থাকে এটা আসলে 0 t সুতরাং এই ডায়াগ্রামে দেখানো হয়নি এটি এখানে নেই এটি সেখানে রয়েছে এখানে এটি i 0 এবং এই ক্যাপাসিটার 240 60 সব সমান্তরাল সুতরাং এটি হবে VCt 60 kilo Ω মিলিঅ্যাম্পিয়ারের উপরে সুতরাং এটি হবে i 0 t V 0 t হবে 60 এর উপর এটি তারপর গুণ হবে 10 পাওয়ার 3 সাথে যাই আসুক না কেন এটি e পাওয়ার 25 মিলিঅ্যাম্পিয়ার হবে t 0 এর চেয়ে বড় এখন টোটাল পাওয়ার 60 kilo Ω রেজিস্টর P 60 i 0 বর্গ t মধ্যে R বিলুপ্ত অর্থাৎ R হল 60 kilo Ω 60 গুণ 10 পাওয়ার 3 অর্থাৎ এটি 60 e পাওয়ার 50 t মিলিওয়াট t 0 এর চেয়ে বড় এখন 60 kilo Ω রেজিস্টরে এনার্জি অপচয় হয়েছে আপনাকে ইন্টিগ্রেশন 0 থেকে ∞ নিতে হবে তাই i 0 স্কোয়ার t গুণ R হবে আপনি যদি ইন্টিগ্রেট এবং সরল করেন এবং i 0 t আপনার কাছে পরিচিত যে e পাওয়ার 25 t আপনি এটি এখানে রাখুন এবং আপনি ইন্টিগ্রেট করুন আপনি 12 মিল জুল পাবেন এটাই উত্তর সুতরাং এরপরে এটি আপনি নিন ডায়াগ্রাম 48 এ সুইচটি t 0 এ বন্ধ করা হয়েছে 0 এর চেয়ে t বড় জন্য i নির্ধারণ করুন দেওয়া যে VC 0 হবে 0 তার মানে প্রাথমিকভাবে সুইচটি ওপেন ছিল এবং ক্যাপাসিটার জুড়ে voltage প্রাথমিক মান 0 এবং সুইচ বন্ধ হয়ে গেলে আপনাকে 0 এর চেয়ে বেশি t এর জন্য i নির্ধারণ করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যা হবে তা হল এই সুইচটি বন্ধ হওয়ার সাথে সাথেই আপনি সুইচটি বন্ধ করার সাথে সাথে ক্যাপাসিটারটি শর্ট সার্কিটের মতো কাজ করে তার মানে কিছুটা বোঝাপড়া প্রয়োজন ধরুন এটা দেওয়া হয় যে সুইচটি t 0 এ বন্ধ করা হয়েছে তার মানে প্রাথমিকভাবে সুইচটি ওপেন ছিল এখন সুইচটি t 0 এ বন্ধ করা হয়েছে যার অর্থ এটি একটি শর্ট সার্কিট যদি এটি শর্ট সার্কিট এই 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট হয় তবে এটির উপর কোনও প্রভাব নেই কারণ যেহেতু এটি একটি শর্ট সার্কিট কারেন্ট আমি এটি আপনার জন্য তৈরি করছি কারেন্টটি এমন পথ অবলম্বন করবে এবং যেহেতু এটি একটি শর্ট সার্কিট এর অর্থ এই শুরু সবকিছু একটি সাধারণ টার্মিনাল সুতরাং 60 Ω kilo Ω এবং 6 kilo Ω তারা সমান্তরালে আছে এবং সেই ক্ষেত্রে আমাদের খুঁজে বের করতে হবে আর এখানে দেওয়া হয়েছে যে V 1 কী এবং i 3 কী যে নোডাল বিশ্লেষণ প্রয়োজন সুতরাং আপনি সুইচটি বন্ধ করার সাথে সাথে i এর প্রাথমিক মানের উপর কোন প্রভাব পড়বে না কারণ এটি একটি শর্ট সার্কিট সুতরাং আমি তাতে আসব তো তার মানে t হবে গিয়ে ক্যাপাসিটরের শর্ট সার্কিটিং অ্যাকশনে সুতরাং তাহলে i 0 কি হবে তো এটি প্রথমে আপনাকে একটি 100 খুঁজে বের করতে হবে এখানে আপনি দেখুন এটি 100 volt এবং এটি আসলে প্রথমে আপনি মোট কার্রেন্টটি খুঁজে বের করেন আপনি এটা কিভাবে করবেন ধরুন এটি একটি শর্ট সার্কিট তারপর 6 kilo Ω এবং 60 kilo Ω সমান্তরাল এর সাথে 40 kilo Ω সিরিজে রয়েছে তার মানে এই 40 এই 6 গুণ 60 কে ভাগ করা হবে 6 60 দ্বারা এটি রেসিস্ট্যান্সের মোট ভ্যালু কারণ এটি শর্ট মানে এরা সমান্তরাল অতএব যা কিছু আসুক তার মানে এটা হবে যদি আমি এটির সমতুল্য সার্কিট আঁকি ধরুন তাহলে আমার কাছে কেবল একটি 100 volt সোর্স রয়েছে এবং একটি রেসিস্ট্যান্স এই রকম এই অংশটি ভুলে যান আমি এটাকে এই অংশ করার চেষ্টা করছি সুতরাংসেই ক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই মান গুলো কে আমাকে পরিষ্কার করতে দাও এর মানে এই 100 দ্বারা 40 6 গুণ 60 দ্বারা 6 এটাই কারেন্ট এই সোর্স থেকে বেরিয়ে আসা কারেন্ট এই সময় হওয়া জিনিস টি 6 দ্বারা গুণ হবে কারেন্ট বিভাজন সেখানে থাকবে তাহলে এর মাধ্যমে কারেন্ট কী হবে আমাকে এটা পরিষ্কার করতে দাও তারপরে এটি কারেন্ট এবং এটি কারেন্ট বিভাজন কারেন্ট পেয়েছে 100 দ্বারা 40 6 দ্বারা 6 গুণ 60 তে 6 যা আসে তা হল মিলিঅ্যাম্পিয়ার তারপর i 0 কারেন্ট বিভাজন কি হবে এটি আসলে কারেন্ট বিভাগের পথের জন্য নেওয়া হয়েছে তারপর এটি 6 দ্বারা গুণিত করা হবে আর 6 60 দ্বারা বিভক্ত করা হবে আপনি এইটাকে কারেন্ট বিভাজনের পথ বলবেন সুতরাংসেই ক্ষেত্রে আপনাকে এটি করতে হবে আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এটি মোট কারেন্ট এটি কারেন্ট বিভাগের মোট কারেন্ট 6 দ্বারা 6 60 অর্থাৎ 0 এই i 0 0 থেকে 02 মিলিঅ্যাম্পিয়ার হয়ে যাবে আমি আবার বলছি এখানে আঁকার জন্য আমার খুব বেশি জায়গা নেই কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাই আমি আশা করি আপনি এই অনুসরণ করবেন এটা আমার 100 volt আর এটা আমার 40 kilo Ω এবং এইভাবে যেহেতু এটি শর্ট এবং এই দুতি সমান্তরাল সুতরাং যদি এটি শর্ট হয় তাহলে এটি আমার 60 kilo Ω এবং এটি আমার 6 kilo Ω সুতরাং তার মানে আপনি যদি এর সমান্তরাল সমতুল্য গ্রহণ করেন এই সার্কিটটি হবে 40 60 গুণ 6 আর 6 60 দ্বারা বিভক্ত যাই আসুক না কেন অর্থাৎ এবং তারপর শুধুমাত্র এই অংশের সমতুল্য সার্কিট এটি 100 volt এবং এটি সেই রেসিস্ট্যান্স যাই আসুক না কেন আপনি এই কারেন্ট থেকে i খুঁজে পেয়েছেন এটি হল মোট কারেন্ট যেটা সোর্স থেকে আসছে এই জিনিস টি 100 দ্বারা বিভক্ত করা হয়েছে তার মানে 100 ভোল্ট 40 6 দ্বারা বিভক্ত করা হয়েছে আর 60 গুণ করে এটি কে আবার 6 60 দ্বারা বিভক্ত করা হয়েছে এই মোট কারেন্ট এখানে হল গিয়ে i সুতরাং একবার এটি সম্পন্ন হয়ে গেলে একবার এটি জানা গেলে আমাকে এটি পরিষ্কার করতে দিন একবার এটি জানা গেলে তারপর এটি i 0 হবে ঠিক যখন সুইচটি বন্ধ হয় ঠিক তখনই খুঁজে বের করতে হবে i 0 এর মানে এই i এটি সম্পূর্ণ কারেন্ট i গুণ i 0 এই 6 এবং 60 সমান্তরাল সুতরাং 6 কারেন্ট বিভাগ 6 দ্বারা 60 যে আসলে i 0 সুতরাং এটি আসলে সময় বাঁচানোর জন্য আমি সরাসরি এটি তৈরি করেছি এটা 02 মিলিঅ্যাম্পিয়ার এখন যেহেতু সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে ক্যাপাসিটারটি নোডাল বিশ্লেষণের মাধ্যমে একটি ওপেন সার্কিট হিসাবে বিবেচিত করা যেতে পারে সুতরাং এখন সুইচটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে সুতরাং এখন যেমন এটি বন্ধ এটা তাৎক্ষণিক বুঝতে পেরেছেন এখন সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ আছে তার মানে এই ক্যাপাসিটারটি ওপেন সার্কিট হয়ে আছে এটি ওপেন সার্কিট করা হয় সুতরাং সেই ক্ষেত্রে এখানে এটি ওপেন এই V 1 আপনি V 1 ∞ স্থির অবস্থা হিসাবে লিখতে পারেন একইভাবে এই নোডাল বিশ্লেষণ i 3 এটি প্রয়োগ করতে হবে যেমন i 3 ∞ সুতরাং তার মানে স্থির অবস্থায় সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সুতরাং এই নোডে আপনি KCL এর নোডাল বিশ্লেষণের জন্য আবেদন করেন এখানেও আপনি KCL এর জন্য আবেদন করেন সুতরাং এটি অনেক আগে অধ্যয়ন করা হয়েছে এবং তাই অনেক সমস্যার সমাধান করা হয়েছে সুতরাং আমি কেবল সরাসরি সেই ইকুয়েশন্স গুলি লিখছি না সুতরাং সেই ক্ষেত্রে আপনি যদি লেখেন KCL প্রয়োগ করুন KCL সেই 2 নোডে এবং আপনি V 1 ∞ এবং i 3 ∞ পদে 2টি সমীকরণ পাবেন এটি একটি সমীকরণ অন্য সমীকরণটি আপনি নিজের দ্বারা লেখেন অনেক কিছু আপনি অধ্যয়ন করেছেন সুতরাং আরও ব্যাখ্যা করার দরকার নেই শুধু প্রয়োগ করুন যেটাই আপনি ঐ 2 টি সমীকরণে পাবেন এই সমীকরণ 1 এবং 2 সমাধান করে আপনি পাবেন 6267 মনে রাখবেন এই voltage ঠিক আছে এবং আপনি এই কারেন্টকে 20 মিলিঅ্যাম্পিয়ার বলেন এটা মিলিঅ্যাম্পিয়ারে আছে এটি মিলিয়ামপার এবং সমস্ত গুলি kilo Ω এ আছে সুতরাং এই কারণেই এটি মিলিঅ্যাম্পিয়ার এবং kilo Ω এই কারণেই 10 এর পাওয়ার 3 গুণিত হয় না সুতরাং এই কারণেই আপনি সরাসরি একটি সমীকরণকে লেখা যাই এবং V1 ∞ 6267 volt অতএব i ∞ হবে V 1 ∞ 60 kilo Ω এর উপর যেতে হবে 60 গুণ 10 এর পাওয়ার 3 আপনি যদি এই i ∞ তে আসুন এই i স্থির অবস্থায় আছে তো আপনি যদি জানেন যে আপনি যাকে V বলেন এবং V 1 ∞ আর i 3 ∞ বলেন এই 2টি নোডাল voltage হয় সুতরাং i ∞ হবে V 1 ∞ 60 এর উপর তো এই কারণেই এটি লেখা হয় i 1 ∞ 60 kilo Ω সুতরাং এটি 104 মিলিঅ্যাম্পিয়ার এখন Thevenin একটি সংশোধন আমাকে এখানে করতে হবে এখন ক্যাপাসিটার টার্মিনালের Thevenin রেসিস্ট্যান্স এখন এখানে ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া খুঁজে বের করতে এসেছে আপনাকে খুঁজে বের করতে হবে RThevenin সুতরাং এই 2টির মাঝে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যাকে RThevenin বলেন সুতরাং RThevenin মানে এটি শর্ট এবং এটি ওপেন সার্কিট হবে এটা থাকা উচিত নয় সুতরাং হাত দিক এটি 40 20 হবে অর্থাৎ 60 kilo Ω এটির অধীনে আপনি RThevenin খুঁজে বের করতে চান তো এটি একটি ওপেন সার্কিট হওয়া উচিত এটি শর্ট সার্কিট সুতরাং 40 kilo Ω এবং 60 kilo Ω সেই 6 kilo Ω সিরিজের সাথে সমান্তরাল তার মানে বাম দিকে এটি 6 40 গুণ 60 এ বিভক্ত হবে 40 60 দ্বারা এই দিক তার মানে এই পক্ষ লিখতে পারি এটি 6 যে 40 এবং 60 এর সমান্তরাল হবে এটা এই দিক সুতরাং এই সমস্ত কম্বিনেশন এই 60 এর সমান্তরাল এই 60 এবং সমতুল্য গণনা করবো যাকে আপনি RThevenin বলেন তাই এখানে একটি লেখার ত্রুটি আছে সুতরাং এখানে সংশোধন টি হল আমি সেখানে লিখেছিলাম যে এই ব্র্যাকেট সেখানে থাকা উচিত নয় সুতরাং 6 40 এবং 60 সেই 40 20 এর সাথে সমান্তরাল যা কিছু আসে তা 20 kilo Ω সুতরাং এটি সংশোধন সুতরাং tau CRThevenin তো এটি 1 সেকেন্ড হয়ে যাচ্ছে সুতরাং সম্পর্ক ব্যবহার করে যদি এটি পেতে বলা হয় তবে আপনাকে লিখতে হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন আপনি এটি অর্জন করবেন তবে সরাসরি লিখছেন i t কারেন্ট জন্য একই সাধারণ অভিব্যক্তি i ∞ i 0 i ∞ e এর পাওয়ার t দ্বারা tau সুতরাং i ∞ গণনা করেছি 104 I 0 আপনি 02 গণনা করেছেন এগুলি সবই মিলিয়ামপার এবং i ∞ হল 104 সুতরাং এটি 104 হবে সুতরাং এটি আসছে i t 104 124 e এর পাওয়ার t মিলিঅ্যাম্পিয়ার এটাকে আপনি 0 এর চেয়ে 40 কে বড় বলে থাকেন এটা i t জন্য উত্তর অন্যটি হল ডায়াগ্রাম 49 এর সাথে এই সুইচটি t 0 সেকেন্ডে বন্ধ করা হয়েছে এই বন্ধ সুইচটি নির্ধারণ করে VCt এবং i t যখন t বড় হবে 0 থেকে দেয়া আছে যে VC 0 হল 100 volt সুতরাং এটি VCt ক্যাপাসিটার সেখানে রয়েছে প্রাথমিক voltage দেওয়া হয় অর্থাৎ VC 0 এখন আপনি স্যুইচ বন্ধ করার সাথে সাথে এবং মনে করুন আপনাকে 2টি জিনিস খুঁজে বের করতে হবে একটি হল VC ∞ এখন সমাধানের জন্য যাওয়ার আগে তাই এই স্যুইচটি বন্ধ রয়েছে এই সুইচটি বন্ধ আছে এবং মনে করা হচ্ছে এই সুইচটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে সুতরাং এই ক্যাপাসিটারটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তার মানে ক্যাপাসিটার জুড়ে voltage ধরুন VC ∞ লিখতে পারেন কারণ ক্যাপাসিটারটি 225 মিলিফারাড সুতরাং সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটারের কী হবে যদি এই অংশটি ওপেন থাকে সুতরাং প্রথমে আপনি খুঁজে বের করুন কারেন্ট কি তাই যদি এটা i হয় i 300 40 60 দ্বারা বিভক্ত সুতরাং 3 অ্যাম্পিয়ার তাহলে এই 3 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং VC ∞ V ছাড়া আর কিছুই নয় voltage কাজ করে কারণ এটি রেজিস্টর 60 সুতরাং VC ∞ কারণ এই দিকটি ওপেন রয়েছে সুতরাং সেখানে কিছুই প্রবাহিত হচ্ছে না সুতরাং VC ∞ 60 মধ্যে কারেন্ট 3 180 volt প্রাথমিক ভ্যালু VC 0 এবং VC ∞ দেওয়া হয়েছিল চূড়ান্ত স্থির অবস্থা মান 180 volt এরপর আমাকে যা করতে হবে তা হল আমাকে সার্কিটের সময় ধ্রুবক খুঁজে বের করতে হবে এখন আমাকে এটা পরিষ্কার করতে দিন তো যেহেতু এটি ওপেন এটি ক্যাপাসিটার টার্মিনাল আমাদের Thevenin দলের সমতুল্য রেসিস্ট্যান্স খুঁজে বের করতে হবে সুতরাং এটি শর্ট করা হয়েছে সুতরাং 40 থেকে 60 সমান্তরাল সুতরাং RThevenin 16 এই 40 গুণ 60 আর 40 60 দ্বারা বিভক্ত যাই আসুক না কেন এর এতকিছুই হল Ω তাই এত Ω এবং C কে 25 মিলিফারাড দেওয়া হয় সুতরাং tau CRThevenin আপনি সহজেই গণনা করতে পারেন তো আসুন আমরা এই জিনিসে যাই সুতরাং এই ক্ষেত্রে V 0 দেওয়া হয় তা হল V 0 এবং VC ∞ আমি আপনাকে বলেছিলাম এটা 180 volt এবং i ∞ 3 অ্যামপার গণনা করা হয় এবং তাই নোডাল বিশ্লেষণ ব্যবহার করে সহজেই V 0 পাওয়া যেতে পারে তার মানে ধরুন এই V 0 i মানে এই V আপনাকে এখানে অর্জন করতে হবে তাই V 0 জুড়ে voltage নোডাল বিশ্লেষণ থেকেও পাওয়া যাবে সুতরাং এখানে আপনাকে KCL এর জন্য প্রযোজ্য করতে হবে এবং এই পয়েন্ট voltage টি 300 volt এবং এই প্রাথমিক voltageটি VC 0 ছিল যাকে আপনি 100 volt বলেন সুতরাং এই মুহুর্তে আপনি নোডাল বিশ্লেষণ প্রয়োগ করুন ধরুন আপনি যেভাবে কারেন্ট এর দিকটি নেন এবং সেই অনুযায়ী আপনি এই মুহুর্তে KCL প্রয়োগ করেন তো এটি এখানে করা হয়েছে সুতরাং যে সময়ে সুইচটি বন্ধ থাকে সুতরাং যে V 0 সহজেই নোডাল বিশ্লেষণ ব্যবহার করে পেতে পারেন এটি V 0 340 যে কারেন্ট আসলে টার্মিনাল V 0 উপর 60 V 0 100 দ্বারা 16 0 ছেড়ে যাচ্ছে সমস্ত কারেন্ট আসলে চলে যাচ্ছে সুতরাং এই কারণেই সব যোগফল করে এবং যদি আপনি এই V 0 132 volt সমাধান করেন এবং i 0 সার্কিট থেকে শুধুমাত্র V 0 দ্বারা 60 তাই 22 মিলিঅ্যাম্পিয়ার এখন RThevenin 40 Ω আমি আপনাকে যা বলেছি তা tau 01 সেকেন্ড পাবেন এবং VCt হবে VC ∞ আমি আপনার জন্য গণনা করেছি 180 volt এবং VC 0 100 volt দেওয়া হয় এবং tau 01 সেকেন্ড গণনা তাই t দ্বারা tau ধরা হয় সুতরাং এটি e এর পাওয়ার 10 t তো এটি VCt 180 80 e এর পাওয়ার 10 t volt যে t 0 এর সমান অথবা বরো একইভাবে i t i ∞ i 0 i ∞ e এর পাওয়ার t দ্বারা tau সুতরাং i t 3 22 3 e এর পাওয়ার 10 t সুতরাং i t 3 08 e এর পাওয়ার 10 t অ্যাম্পিয়ার 0 এর চেয়ে t বড় জন্য তাই এই সমস্যা ডায়াগ্রামে এসে আপনি নিজে এটি করেন এবং কেবল মাত্র সামান্য বোঝাপড়া প্রয়োজন সুতরাং পরেরটি হল একটি খুব আকর্ষণীয় সমস্যা তো ডায়াগ্রাম 50 নির্দেশিত voltage এবং t 0 এ কারেন্ট নির্ধারণ করে সুইচটি বন্ধ হওয়ার অবস্থায় এই voltage গুলি এবং কারেন্ট খুঁজে বের করুন সুইচটি বন্ধ হওয়ার অনেক সময় পরে দেওয়া যে ক্যাপাসিটারগুলি প্রাথমিকভাবে চার্জমুক্ত এই সার্কিটটি দেওয়া হয় যে সুইচটি বন্ধ হওয়ার সাথে সাথে i 3 V 1 0 i 3 i 3 0 V 3 0 i 4 0 এবং V 0 V 4 0 এর মান কি হবে আরেকটি জিনিস হল সুইচটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ আছে তাহলে তাদের ভ্যালু কি হবে তার মানে স্থির অবস্থা ভ্যালু সুতরাং প্রাথমিকভাবে সুইচ ওপেন ছিল তারপর তা বন্ধ করা হয় সুতরাং আপনি যদি জানেন যে সুইচটি প্রাথমিকভাবে ওপেন ছিল এবং চার্জ করা ক্যাপাসিটারটি প্রাথমিকভাবে চার্জহীন হয়ে যাই তাই তার মানে V 1 0 V 4 0 0 তারপরে এই 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার জুড়ে voltage হল V 4 এখানে এটি V 1 সুতরাং প্রাথমিকভাবে এটি চার্জহীন ছিল তো V 1 0 V 4 0 0 এখন ক্যাপাসিটার জুড়ে 0 volt রয়েছে তারা শর্ট সার্কিটের মতো কাজ করে এই V 4 এবং V 1 এই 2 ক্যাপাসিটারগুলি শর্ট সার্কিটের মতো কাজ করে অতএব i 3 0 V 3 0 100 volt তার মানে ধরুন যদি এটি শর্ট সার্কিটের মতো কাজ করে এবং আপনি যাকে সুইচ বলেন তা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সুতরাং সেই সময় যদি এটি সংক্ষিপ্ত হয় তবে i 3 যাকে আপনি i 3 0 এবং V 3 0 বলেন তা সমান 100 volt হবে কারণ কিছুই এখানে নেই এটি সংক্ষিপ্ত এখানে কিছুই সংক্ষিপ্ত নয় সুতরাং i 3 0 এবং V 3 0 হবে 100 volt সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এটি 100 volt অতএব i 3 হবে তার মানে i 3 সুতরাং এই i 1 এটি সংক্ষিপ্ত তার মানে V 1 0 0 সুতরাং i 3 0 দ্বারা 10 হবে সুতরাং এটি 0 অ্যাম্পিয়ার এখন i 3 0 এই i 3 0 এটা আপনার এখানে voltage বলা হয় এটা আসলে একটি তথ্য অনুপস্থিত এই মান টি 25 Ω অর্থাৎ 25 Ω জুড়ে voltage জন্য V2 এটি 25 Ω সুতরাং আমি i 3 0 100 দ্বারা 25 হবে তারপর কারণ এটি সংক্ষিপ্ত সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং তার মানে এর অর্থ এটি 100 দ্বারা 25 4 অ্যাম্পারেস একইভাবে এই ক্যাপাসিটারের জন্য ও V 4 এটি সংক্ষিপ্ত এবং সুইচ বন্ধ হওয়ার সাথে সাথে voltage যে এটি সংক্ষিপ্ত এবং এটি বন্ধ সুতরাং এটি 100 দ্বারা 50 হবে অর্থাৎ 2 অ্যাম্পিয়ার এবং এখন যদি আপনি KCL প্রয়োগ করেন যদি আপনি এই নোডে KCL প্রয়োগ করেন তাই i3 0 i10 i20 আপনি এই নোডে কেসিএল প্রয়োগ যদি করেন সুতরাং যদি আপনি করেন সুতরাং যদি i 3 will be i 30 i 3 যে 4 0 4 অ্যাম্পিয়ার এখন দ্বিতীয় জিনিসটি হল সুইচ বন্ধ হওয়ার পরে দীর্ঘ সময় ধরে স্থির অবস্থায় আছে মানে ক্যাপাসিটার টি একটি ওপেন সার্কিটের মতো কাজ করে সুতরাং এই ক্ষেত্রে যদি সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে তবে কী হবে এই সুইচটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে সেই সময় এই ক্যাপাসিটারটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে এবং এই ক্যাপাসিটারটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তার মানে i 4 ∞ i 2 ∞ 0 হবে কারণ এটি ওপেন সার্কিট সুতরাং i 4 ∞ স্থির অবস্থা মান i 2 ∞ 0 কারণ ক্যাপাসিটার একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন তো আপনি যাকে i 2 এবং i 4 কে 0 বলে ডাকেন এখন এছাড়াও i 1 ∞ i 3 ∞ এখন আপনি যদি এই জিনিসে আসেন i 1 ∞ এবং i 2 ∞ এখন যেহেতু এটি ওপেন আছে এবং এটিও ওপেন তো এই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে i 2 ∞ এবং i এটি ওপেন সুতরাং এর মধ্য দিয়ে কিছুই প্রবাহিত হচ্ছে না এবং এটি ওপেন অর্থ i 3 i 1 কারণ এটি ওপেন তার মানে i 3 এবং i 1 সুতরাং এখন এটি ওপেন মানে এটি সেখানে নেই এটা ওপেন মানে ধরে নিন এটি সেখানে নেই এটি ওপেন এবং এটি বন্ধ সুতরাং সেই ক্ষেত্রে এটি 10 Ω হবে এবং আমি আপনাকে বলেছিলাম এখানে এটি 25 Ω এটি আসলে মিস করা হয়েছে সুতরাং এর মাধ্যমে কারেন্ট যে i 1 হবে 100 দ্বারা 25 10 35 বিভক্ত অর্থাৎ i 3 ∞ i 1 ∞ এটি 100 দ্বারা 35 অ্যাম্পিয়ার যা কিছু আসে কারণ এটি ওপেন সুতরাং এখানেও কোনও কারেন্ট প্রবাহিত হচ্ছে না এবং এটি বন্ধ রয়েছে আর একটাই কথা এটাই সার্কিট এই কারেন্ট প্রবাহিত হচ্ছে এটি 100 volt টার্মিনাল সুতরাং এর অর্থ আপনি যাকে বলেন i 1 ∞ এটি এর পরে আমি সার্কিট করতে যাচ্ছি না খুব সহজ বোঝা যায় V 1 ∞ হবে 10 গুণ i 1 ∞ 286 volt সার্কিট টি দেখুন এবং এটি করুন i 3 ∞ 2 জুড়ে এই 25 Ω হবে যে আমি সংশোধন করেছি এটি মূল ডায়াগ্রামে ছিল না তবে 25 Ω সেখানে আছে সুতরাং 25 গুণ 286 714 volt V 3 ∞ 0 গুণ 50 0 volt এবং হাতের মেশ উপর KVL প্রয়োগ করে আপনি হাতের মেশ উপর KVL প্রয়োগ করুন কেবল এটি স্থির অবস্থায় জানুন আপনি V 4 ∞ পাবেন 100 V 3 ∞ তাই এটি 100 volt